নমস্কার ডিজাইন থিঙ্কিং এ আপনাকে পুনরায় স্বাগত জানাই আজ আমি ভীষণ উৎসাহিত বোধ করছি ডিজাইন থিঙ্কিং এর প্রথম মডিউলটি উপস্থাপন করার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ মডিউল বলা যেতে পারে এটি ডিজাইন থিঙ্কিং এর কেন্দ্রীয় অংশ আপনি যদি এই অংশটি ভালো ভাবে আয়ত্ত করে নেন তাহলে বাকিটা নিজে থেকেই হয়ে যাবে আমরা বিশ্বাস করি যে সহানুভূতি হলো ডিজাইন থিঙ্কিং এর হৃদয় এটাই হলো মূল ধারণা সহানুভূতি মনে নিজেকে অন্যের অবস্থানে রেখে তার অনুভূতিকে উপলব্ধি করা আপনি একজনের গভীর ভাবনায় প্রবেশ করেন এবং চিন্তা করেন তারা কোন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন সুতরাং সহানুভূতির একটা পথ হতে পারে স্বয়ং সেই অনুভূতির উপলব্ধি করা এবং খুঁজে বের করা ওহ এই অনুভূতির মধ্য দিয়ে তারা যাচ্ছেন এবং তা এমন ভাবে লিখে রাখা যেন আপনি বাইরের কেউ তো আপনাকে দুটো ব্যক্তির ভূমিকা পালন করতে হবে সবচেয়ে ভালো হয় যদি আরও একজনের দল বেঁধে করা যায়তাহলে সেই ব্যক্তি পর্যবেক্ষণ করতে পারবেন আপনার অবস্থা অথবা বিপরীতটা ঘটবে সুতরাং দুটো ভূমিকা পালন করা সহজ হবে যদি আপনার কাছে অন্য কোনো ব্যক্তি না থাকেন সেক্ষেত্রে আপনি নিজেই করতে পারেন কিন্তু তা আপনার জন্য দ্বিগুণ কাজ হয়ে যাবে তো সহানুভূতি হলো অন্যের অনুভূতি ও অভিজ্ঞতার মধ্য দিয়ে এমনভাবে যাওয়া যেন তা আপনার নিজের অভিজ্ঞতা উদাহরণ স্বরূপ আমি আপনাকে দুটো উদাহরণ দেবো এই কোম্পানি থেকে যার নাম আইডিও ডট কম এটা একটা ডিজাইন থিঙ্কিং এর প্রতিষ্ঠান আমার মনে পড়ছে ওদের একটা কেস যা আমি ওয়েবসাইট বা ওদের কোনো ভিডিও টি পড়েছিলামযেখানে ওরা জানার চেষ্টা করছিলেন যে আমরা কিভাবে আপদকালীন কক্ষে ভর্তি রুগীদের সাহায্য করতে পারি আপদকালীন কক্ষ হলো যেখানে আকস্মিক মানসিক আঘাত প্রাপ্ত রুগীর শুশ্রূষা করা হয় আপনি জানেন যে এম্বুলেন্স আসে রুগীকে স্ট্রেচারে করে ভিতরে নিয়ে যায় এবং তৎক্ষণাৎ তাদের সেবা শুশ্রূষার প্রয়োজন হয় তো কিভাবে আমরা এই ব্যক্তিদের সাহায্য করবো যারা এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন তো প্রথম পদক্ষেপ হিসাবে আপনি কল্পনা করতে পারেন যে আমরা নিজেরা কি এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে পারি অবশ্যই আমরা মানসিক আঘাতের মধ্যে দিয়ে যেতে চাইবো নাকিন্তু ওরা যা অনুভব করছেন তা যতটা সম্ভব অনুভব করতে চাইবো সবথেকে সহজ উপায় হলো তাদের কাছে গিয়ে তাদের সাক্ষাৎকার নেওয়া এবং আমরা যদি জানতে পারি কিছু অন্তর্নিহিত সত্য যে তারা অনুভব করছেন এবং আপনি তা লিখে রাখতে পারেন অবশ্যই এটা একটা পদ্ধতি কিন্তু আইডিও এর দল বলেন না আমরা এটিকে আরও সংবেদনশীল ভাবে করবো সুতরাংআইডিও এর দল একজন ব্যক্তি একটা ভিডিও ক্যামেরা ঠিক তাদের কপালের পাশে বেঁধে নিলেন এবং যে অভিজ্ঞতার মধ্য দিয়ে ব্যক্তিটি যাচ্ছেন তা সম্পূর্ণ ভাবে রেকর্ড করা হলো এই ব্যক্তি হাসপাতালের দল কে বললেন যে সবাই যেন তাকে একজন রুগী হিসেবেই মনে করে এবং তার সাথে একজন রুগীর মতন ব্যবহার করার অভিনয় করেন তো তিনি একটা এম্বুলেন্সে করে এলেন এবং হুইলচেয়ারে করে প্রবেশ করলেন এবং সম্পূর্ণ দৃশ্য টি রেকর্ড হলো যেমনটা আগে বলেছিলাম তাকে আপদকালীন কক্ষে নিয়ে যাওয়া হলো এবং সেখানে ওকে হুইলচেয়ার থেকে মূল বেডে স্থানান্তর করা হলো যেখানে ডাক্তার এবং তাঁদের সহকারিরা তার দেখা শুনা করতে পারে ওনারা এই অভিনয় কতদিন ধরে করেছিলেন তা জানা নেই কিন্তু পুরোটাই রেকর্ড করা হয় এবং আকার্ষণপূর্ণ ভাবে তিনি বললেন ঠিক আছে আমি এখন এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছি আমি দেখতে চাই ক্যামেরা কি কি দেখেছে এবং তারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন তারা সম্পূর্ণ ভিডিওটি চললেন এবং দেখলেন বেশিরভাগ সময় ক্যামেরাতে আপদকালীন কক্ষের ছাদ রেকর্ড হয়েছে তো রুগী এটাই করতো এবং তিনি আওয়াজ শুনতে পেতেন কারুর অপারেশান করার শুশ্রূষা করার বা ইনজেকশন দেওয়ার কিন্তু এই পুরো প্রক্রিয়ায় বেশিরভাগ সময় রুগী ছাদের দিকেই তাকিয়ে থাকে সম্ভবত তারা খুবই মানসিক আঘাতের অভিজ্ঞতার মধ্যে রয়েছে কিন্তু তারা শুধু ছাদ দেখতে পাচ্ছে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য তা অনুভব করলেন তারা ভাবতে লাগলেন যে কিভাবে এটিকে আরও ভালো করে যায় যখন তারা সবাই ছাদ দেখতে থাকে এটি একটি সমস্যার বিবৃতি হতে পারে আপনি এই ব্যক্তির জীবন আরও ভালো করার জন্য কিছু অভূতপূর্ব উপায় বের করতে পারেন যাতে করে তাদের মানসিক কষ্টের অনুভব কম হয় কিন্তু আমার জন্য এটা জানা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে কোন বিষয়ের উপর কাজ করতে হবে তাই সহানুভূতিপূর্ণ হওয়াটা ভীষণ দরকার দ্বিতীয় কাহিনী যা আইডিও নিজেদের ব্লগ বা ভিডিওতে বলেছেন সেটিও একটি স্বাস্থ্য সেবা সম্বন্ধে তারা বয়স্ক নাগরিকদের সাহায্য করতে চাইছিলেন বয়স্ক নাগরিক মানে আমার ধারণা 60 বছরের উপর একজন বয়স্ক ব্যক্তি কে দেখে বললেন কিভাবে আমি তাদের দৈনন্দিন জীবনে সাহায্য করতে পারি আপদকালীন কেস নয় কিন্তু দৈনন্দিন জীবনের ব্যাপারে তারা রকজন 60 বা 65 বছর বয়সী এক মহিলা কে বললেন ম্যাডাম আমরা কি আপনাকে সাহায্যের জন্য কিছু করতে পারি আমরা এই ডিজাইন টিম থেকে এসেছি আমরা চেষ্টা করছি আপনাদের মতন মানুষদের জীবন কে আরো ভালো করে তোলার তো আপনি কি এমন কোনো অবস্থায় আছেন যাতে আমরা আপনার সাহায্য করতে পারি তো প্রথম যে কথাটি ওই মহিলা বললেন তা হলো ওহ আমার জীবন একদম ভালো চলছে আমি ভালো আছি আমার এমন কোনো সমস্যা নেই যাতে করে আপনার আমাকে সাহায্য করতে পারেন তো এরা উত্তর টি শুনলো কিন্তু কিছুতেই আস্বস্ত হতে পারলো না তো এই ব্যক্তি মহিলাকে জিজ্ঞাসা করলেন যে ম্যাডাম আমরা কি আপনার সাথে এসে দেখা করতে পারি আপনার পারিপার্শ্বিক পরিবেশ কে পর্যবেক্ষণ করতে পারি আপনি আপনি এমন ভাবে জীবনযাপন করবেন যেন আপনার আশেপাশে কেউ নেই আর আমরা যেন দেওয়ালের পোকামাকড় আমরা আপনার রোজনামচা জীবনের পর্যবেক্ষণ করতে চাই তারা গেলেন এবং মহিলা বললেন অবশ্যই যে কোনো সময় আসুন আমার কি হু অবসর সময় আছে আপনাকে ঘুরে দেখতে পারেন এবং আমাকে পর্যবেক্ষণ করতে পারেন আপনাদের সাহায্য করতে পেরে আমি খুবই খুশি হব সুতরাং পুরো দল তাদের সাজসরঞ্জাম যেমন নোটস ক্যামেরা ইত্যাদি নিয়ে ওখানে পৌঁছলেন ওই মহিলার ঘরে গিয়ে সেই কথাই বললেন যা তারা ফোনে বলেছিলেন যে আমরা এই দল থেকে এসেছি এবং আপনার সাহায্য করতে চাই আপনি আপনার জীবন এমন ভাবে অতিবাহিত করুন যেন আমরা এখানে উপস্থিত নেই তো উনি দৈনন্দিন জীবনের মত থাকতে লাগলেন এবং তারপর সেই সময় এল যখন ওনাকে ওষুধ খেতে হবে ওনার রিপোর্টে যেমন বর্ণনা করা আছে মহিলাটির আঙ্গুল সোজা ছিল না যেমনটা আমার আছে আমার অনুমান উনি আর্থারাইটিসের রোগী ওনার আঙুল বাঁকা ছিল এবং উনি কোন বস্তু ভালোভাবে ধরতেও পারছিলেন না এইরকম ছিল ওনার স্বাস্থ্যের স্থিতি উনি ওষুধের বোতল নিলেন এবং এই বোতল চাইল্ড প্রুফ ছিল কিছু দেশে ওষুধের বোতল চাইল্ড প্রুফ হয় যার অর্থ হলো সাধারণ ভাবে এটা ঘুরিয়ে খোলা যাবেনা আপনাকে এর ধরা উপর দিক থেকে চেপে তারপর ঘুরিয়ে খুলতে হবে এইরূপ করার কারণ হলো বাচ্চারা তা বুঝতে পারবে না যদিও আমার যথেষ্ট সন্দেহ আছে কিন্তু বয়স্করা এটি খুলতে সক্ষম হবেন কারণ তারা বুঝতে পারবেন যে এটাকে উপর দিক থেকে চেপে খুলতে হবে স্বাভাবিক ভাবেই ওনার যা অবস্থা তাতে দুটোর মধ্যে কোনো কাজটাই বোতলের ঢাকা চাপা বা ঘোরানো তার পক্ষে সম্ভব হচ্ছিলনা তো উনি ওষুধ বের করার জন্য একটা ছোট করাত নিলেন এবং বোতলের উপরের পাতলা অংশ কে কেটে ফেললেন দল দেখলো যদি এই সমস্যা টি সমাধান খোঁজার জন্য উপযুক্ত না হয় তাহলে আর কোনটি হতে পারে তো তারা সমস্যার সমাধানের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিলেন এখানে মূল কথাটি হলো পর্যবেক্ষণ দ্বারা ওনারা খুঁজে বের করলেন যে মহিলাটির সাহায্যের প্রয়োজন আছে যেখানে তিনি নিজেই বুঝতে পারলেন না যে তার সাহায্যের প্রয়োজন আছে হয়তো উনি বুঝতে পারেন নি কিন্তু আমাদের মতো ডিজাইন থিঙ্কর্স দের জন্য এটি একটি ভাবার মতো বিষয় যেখানে আমাদের লক্ষ্য থাকবে যে বোতল চাইল্ড প্রুফ থাকবে এবং এটিকে খুলতেও সাহায্য করা সম্ভব এটি যাতে সহজে খোলা সম্ভব হয় এবং মহিলার মতো অবস্থার ব্যক্তিও টস খুলতে সক্ষম হন এরই সাথে জেঁকে বাচ্চারা এটিকে খুলে বিপদে না পড়ে এই কেস আইডিও তে প্রকাশিত হয়েছিল এবং এটা পর্যবেক্ষণ দ্বারা অন্যের অনুভুতি কে অনুভব করার বা সহানুভূতিশীল হওয়া কে বর্ণনা করে একটা হলো নিজে সেই অনুভূতির মধ্য দিয়ে যাওয়া দ্বিতীয় টি হল পর্যবেক্ষন দ্বারা অন্যের অনুভূতি কে বোঝার সূচনা হয় সম্পূর্ণ রূপে বোঝা থেকে যে মানুষ সত্যি কোন অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছে এবং এর জন্য চাই সহানুভূতি এটি আমাদের যাত্রার প্রথম এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেভাবে আই ডি ও দল যখন মহিলা কে জিজ্ঞেস করায় অনেকাংশে কিছু জ্ঞান প্রাপ্ত হয়নি কারণ অনেক সময় লোকজন স্পষ্ট ভাবে বলতে সক্ষম হয়না কখনো কখনো মানুষ স্পষ্ট ভাবে বলতে পারে যা কিনা আপনার জন্য ভালো আপনি তা লিখে নিজের কাছে রাখতে পারেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে গ্রাহক বা লোকজনের সত্যিই সাহায্যের প্রয়োজন তবুও তারা ঠিকভাবে তা বলে উঠতে পারেন না তো এই ঘাটতি সম্পর্কে আমরা পর্যবেক্ষণ করবো সত্যি সময়ের চাহিদা হলো আমাদের কাছে এমন কিছু দ্রুত এবং সহজ শেখার দৃষ্টি সম্বন্ধীয় পদ্ধতি থাকুক যা ওই সব প্রয়োজনীয়তার সন্ধান করতে সক্ষম হোক যা ব্যক্ত করা সম্ভব হয়নি এটি দৃষ্টি সম্বন্ধীয় হওয়া চাই যাতে ব্যক্ত করার জন্য ভাষার প্রয়োজন বেশি নয় হয় এটাই সময়ের চাহিদা কাস্টমার জার্নি ম্যাপিং এবং ইন্টারভিউ বেসড স্টিকি নোট প্রযুক্তি হলো খুবই সরল পদ্ধতি যার প্রয়োগ আমরা গ্রাহকের সম্পূর্ণ যাত্ৰা কে ম্যাপিং করতে ব্যবহার করতে পারি এটা জানার জন্য যে তারা কোন অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছেন সুতরাং এটা হলো স্টিকি নোট বেসড যার অর্থ হলো সেই সমস্ত নোটস যা অস্থায়ী ভাবে চিপকানো যায় আপনি তা সরিয়ে ফেলতে পারেন এদিকে ওদিকে লাগাতে পারেন যাতে করে আপনার দল কোনো নতুন তথ্য জানতে পারলে আরও একটা স্টিকি নোট বাড়াতে পারেন বস্তু এদিক ওদিক ঘোরাতে পারেন এবং আপনি আরও ভালোভাবে বুঝতে সক্ষম হন এই ভাবে আমি তার উপর নজর রাখতে পারেন যার সাহায্যের প্রয়োজন যেহেতু এটা একটা স্টিকি নোট তাই আপনি টাতেছোট ছবিও আঁকতে পারেন এমনকি রেখাচিত্র চিপকাতে পারেন এর জন্য আপনাকে একজন দক্ষ চিত্রকর হওয়ার প্রয়োজন নেই আমি আপনাকে খুবই সরল একটা উদাহরণ দেব সেই কেস স্টাডির যাতে আমি নিজে কাজ করেছি আমি যে শহরে থাকি সেখানে প্রচুর মানুষ দুচাকার গাড়ি বিশেষত পাওয়ার দিয়ে চলা গাড়ি চালায় বিভিন্ন ভাবে তারা নিজেদের মাথাকে ধুলো গরম দূষণ থেকে রক্ষা করার চেষ্টা করে থাকে এবং নিঃশ্বাস এর সাথে ধোঁয়া ঢোকাকে আটকানোর চেষ্টা করে থাকে কিন্তু মাথাকে রক্ষা করার জন্য হেলমেট পরেনা এটা আমাকে খুবই চিন্তিত করেছিল যে আপনি গরম দূষণ ধুলো থেকে বাঁচতে সব কিছুই করেন কিন্তু আপনি হেলমেট পড়েন না যার জন্য 5 সেকেন্ড সময়ও লাগেনা এই কথাটি সত্যি বলতে আমাকে ভীষণ বিরক্ত করছিল এবং আমি যাকে পারতাম তাকে বলতাম যে হেলমেট পরেই যেন বের হয় এটি ছাড়া আপনি সুরক্ষিত নন কারণ আপনি ভাবছেন সবাই গাড়ি খুবই সুরক্ষিত ভাবে চালাচ্ছে আদতে তা নয় আমি লোকজন কে বলতাম যে হেলমেট পড়া উচিত আমার বলার তাৎপর্য এই যে এটা কেবলমাত্র বাহ্যিক সহানুভূতি হ্যাঁ আমি দুচাকার গাড়ি অবশ্যই চালিয়েছিআমি হেলমেট পড়তাম কিন্তু মানুষ কি অনুভব করেন তাদের দৃষ্টিকোণ থেকে বুঝতে চাইতাম এবং আমি কাস্টমার জার্নি ম্যাপিং এর প্রয়োগ করি গ্রাহকের যাত্রার খোঁজ নিয়েছি যাতে জানতে পারি গ্রাহক কিসের মধ্য দিয়ে যাচ্ছে এখন আপনার সামনে মিসেস অবনী নামক একটি কাল্পনিক বেক্তিত্বের কাস্টমার জার্নি ম্যাপিং এর উদাহরণ উপস্থিত করছি এখানে সবার আগে যে প্রশ্নটি আসে তা হলো আমরা কার সমস্যা সমাধান করার চেষ্টা করছি তার একটি কাল্পনিক নাম দিন আমার কোনো মিসেস অবনীর সাথে কখনো সাক্ষাৎ হয়নি আমি তাকে চিনি না এবং এটি একটি কাল্পনিক নাম আমি যে সব সাক্ষাৎকার নিয়েছি তার উপর ভিত্তি করে এনার ব্যক্তিত্ব কেমন হতে পারে টস লিখেছি একজন 35 বছর বয়সের একজন মা ওনার ভূমিকা এবং উনি কোথায় থাকেন আপনার জানার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যাতে আপনি কল্পনা করতে পারেন যে এই ব্যক্তি কোন অনুভবের মধ্য দিয়ে যাচ্ছেন উনি দুচাকার গাড়ি চালিয়ে অফিসে যাওয়া একজন সাধারণ মা এই কাজ উনি রোজ করে থাকেন আমি এই মায়ের কাজে যাওয়ার কার্যটিকে তিনটি ধাপে ভাগ করবোযথা কাজে যাওয়ার আগে কাজের দরুন এবং কাজের পরে এবং এই তিনটি ধাপ পরীক্ষা করবো প্রথম ধাপটি দেখবো তাঁর যাওয়ার পূর্বে এখানে মা এবং বাবা তাঁদের ও বাচ্চাদের জন্য দুপুরের খাবার বাক্সে ভরেন তো এটা হলো ওনার প্রথম পদক্ষেপ যা আমার পর্যবেক্ষণ এ বেরিয়েছে দ্বিতীয় পদক্ষেপ হলো নিজের বাচ্চাদের বিদ্যালয় পাঠানোর জন্য তৈরি করা দুপুরের খাবার বাক্সে ভরার আগে বাচ্চাদের তৈরি করতে হয় এটা আমাদের জন্য দ্বিতীয় ধাপ এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেকে রোদ ও দূষণ থেকে বাঁচাতে স্কার্ফ বা এই জাতীয় কিছু মাথায় বাঁধতে হয় তার উপর হেলমেট পরেন যদি আপনি খেয়াল করেন এখনো আমরা মাত্র কিছু অংশই দেখেছি এটা প্রথম যে এই ব্যক্তি কে এবং কি করছেনএর আধার স্থাপন করে এই কার্যের শুরুর পূর্বে সময়ের স্থিতি কিছুটা এই রকম শুরুতে আপনি 123 দিয়ে শুরু করতে পারেন কিন্তু আপনি এর থেকে বেশিও নিতে পারেন এটা শুরু করার জন্য নূন্যতম আরেকটি বৈশিষ্ট্য যা লক্ষণীয় তাহলো তাদের সংবেদনশীল অবস্থার উপর নজর রাখা মানুষ এই পদ্ধতি অনেক রকমের সংবেদনশীল অবস্থায় প্রয়োগ করেছেন আমি বলবো তাঁরা কি সুখী দিয়ে শুরু করুন তাঁরা কি দুঃখী অথবা তাঁরা কিছুই অনুভব করেন না এখন এই উদাহরণে মা বিদ্যালয় যাওয়ার জন্য তৈরি হচ্ছেন হয়তো কিছুই অনুভব করছেন না কারণ উনি খুশিও নন আবার দুঃখীও নন এখানে উনি খুবই খুশি বামহাতে উনি বাচ্চাদের ও নিজের জন্য দুপুরের খাবার বাক্সে ভরছেন যা ভালো এই কার্যের দ্বিতীয় ধাপে মা প্রথমে গ্যারেজ থেকে গাড়ি বের করেন এর সাথে কোনো রকম অনুভুতি যুক্ত নেই এই ধাপের সাথে যুক্ত ওনার দ্বিতীয় পদক্ষেপ যা হলো উনি ট্রাফিকের মধ্যে রোদ গরম ও ধুলার সাথে মোকাবিলা করতে করতে গাড়ি চালাচ্ছেন এই মায়ের সাক্ষাৎকার নেওয়ার আগে বা ওনাকে কাজ কোর্টেদেখার আগে পর্যন্ত আমি ওনার অনুভূতিকে অনুভব করতে পারছিলাম না আমি রোডের ব্যপারে জানি ধুলার ব্যপারে জানি কিন্তু ট্রাফিকে অনেকক্ষণ হেলমেট পরে থাকলেখুব ঘাম হয় প্রত্যক্ষভাবে এটাও বিশ্বাস করা হয় যে হেলমেট পরলে মাথার চুল ঝরে যায় আমার এক ছাত্র এই ধরনের একটি কাজ করেছিলেন এবং এটা খুঁজে বের করে যে আপনার যদি ঘাম হয় তবে চুল ঝরে পড়বে এই তথ্যের সাথে ব্যক্তিগত অনুভূতি যুক্ত আছে আমি এই ব্যপারে একটুও জানতাম না যতক্ষণ না আমার ছাত্র সাক্ষাৎকার ভিত্তিক অনুভূতি বিশ্লেষণ করেন এবং খুঁজে বের করেন যে এটা সত্যি অনেক মানুষই এই অতিকথাকে মানেন এটা সত্যি নাকি মিথ্যা তামার অধ্যয়নের বিষয় নয় কিন্তু এই অনুভূতি অবশ্যই সঠিক এখানে মা অনেকবার থামেন কারণ ওনার চিন্তা হয় যে ওনার চুল ঠিকঠাক আছে কিনাহতে পারে ট্রাফিকে ওনার পোশাক কিছুটা অগোছালো হয়ে গেছে উনি অনেকবার এটা দেখার জন্য থামেন যে উনি ঠিকঠাক দেখাচ্ছেন কারণ ওনাকে অফিস যেতে হবে ওনাকে ভালো দেখতে লাগা চাই তো এই পরিস্থিতি কে আমরা এভাবে বিশ্লেষণ করলাম এরপর আমরা তৃতীয় ধাপে যাবো যেখানে মিসেস অবনী পার্কিং এ তার গাড়ি দাঁড় করাবেন এটাও খুব একটা সহজ কাজ নয় কারণ মোটরসাইকেল বা স্কুটার ওজনে বেশ ভারী যদি আপনি আবার মূল স্ট্যান্ডে এটি ব্যবহার করতে যাচ্ছেন তবে এটি এমন কিছু যা আমি কার্যক্ষেত্রে পর্যবেক্ষণ না করা অবধি অবগত ছিলাম না পরবর্তী পদক্ষেপে ওনাকে নিজের হেলমেট ও স্কার্ফ খুলে গাড়ির ডিকিতে রাখতে হবে অন্তিম ধাপে ওনার যাত্রার সমাপ্তি ঘটে এবং উনি কাজে যোগ দেন গাড়ির কাজ শেষ হয়েছে এবং কাজে যোগ দিতে পারার জন্য উনি খুশি হয়েছেন আপনি আমার নকশা তেও তা দেখতে পাবেন তো এই ভাবে আমি আমার অভীষ্ট দর্শকের যাত্রার রূপরেখা বানিয়েছি মিসেস অবনী দিল্লীবাসী 35 বছর বয়সী মা যিনি দিনের বেলা কাজে যান এবং ওনার গাড়ি চালিয়ে যাওয়ার সময় হওয়া সমস্যা সমূহের সমাধান করতে আমি ইচ্ছুক তো ওনার যাত্রার দারুন কিছু বিষয় আমরা খুঁজে বের করেছি বিভিন্ন ধাপে আমরা যে সব দুঃখী মুখ লাগিয়েছিলাম তা বের করে দিচ্ছি সবার প্রথমে ওনার স্কার্ফ পরে তার উপরে হেলমেট পড়তে অসুবিধা হয় এর পর্যবেক্ষণ আমরা নিজেরাই করেছি তাই আমরা তা লিখতে পারি ভারতের যে অংশে উনি থাকেন তার ভৌগোলিক অবস্থানের জন্য ওনার চামড়া রোদে ঝলসে যায় যা একটা সামাজিক কলঙ্ক গরমে প্রচন্ড ঘাম হয় আমি আবার চুল পড়া ও ধুলাবালির ধারণার ব্যপারে মন্তব্য করছি সম্ভবত ধুলা থেকে অসুখ শ্বাসকষ্ট বা অন্য ধরনের অসুবিধা হতে পারে ভারী গাড়িকে হেলমেট পরা অবস্থায় পার্কিং এ দাঁড় করানোও ভীষণ অসুবিধাজনক এবং এই কথাটিও আমরা লিখবো তো আমি এই সমস্ত সমস্যাগুলি লিখে নিয়েছি গ্রাহকের যাত্রার নকশা থেকে স্টিকার সরিয়ে দিলাম এবং এখন এই প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী কাজ করা যেতে পারে এখানে আমার আপনাকে এই পরামর্শ দেওয়ার আছে যে আপনার কাছে সমস্যার সমাধান খোঁজার কৌশল থাকা চাই এটা কি যথেষ্ট বোরো সমস্যা যাতে আপনি অনেকগুলি সমাধান পেতে পারেন নাকি এটা এতটাই সংক্ষিপ্ত সমস্যা যে আপনি তার আকার দ্বারা অভিভূত হতে পারছেন না তো এই হলো কিছু পরামর্শ যা আপনাকে বুঝতে সাহায্য করবে যে আপনার কোন সমস্যার উপর কাজ করা উচিত আমার কি তিনটের উপরই কাজ করা উচিত আমি কি একটির উপর কাজ করবো আমার দুটির উপর কাজ করা উচিত হবে এই কিছু বিষয় যা আপনি আপনার কৌশল দ্বারা বুঝতে সক্ষম হবেন সমস্যা কি এতটাই সীমিত যে তা অভীষ্ট উপভোক্তার উপর কিছু প্রভাব ফেলতে অক্ষম বা এতটাই বিস্তৃত যে আপনি অনেকগুলি সমাধান বের করতে পারবেন তো এই সব বিষয় যা আপনি নিজেকে জিজ্ঞাসা করতে পারেন এবং দেখতে পারেন যে এই সমস্যাগুলো এই বিশেষ বর্গের যোগ্য কিনা আমি এটা ইতালির একটি কার্যক্ষেত্রে করেছিলাম ডানদিকে আমাকে খুব পরিশ্রম করতে দেখতে পাবেন যেখানে আমার দল ইতালিতে ভীষণ আনন্দ করছিল আপনি কাস্টমার জার্নি ম্যাপ দেখতে পাবেন আমি সেই কারণেই এটি লাগিয়েছি তাতে অনেক স্টিকি নোটস এবং আমাদের দ্বারা গ্রাহকের উপর করা পর্যবেক্ষণ লেখা আছে দেখতে পাবেন এখনো কিছু বাকি আছে যা আমরা ওখানে লাগানোর কথা ভাবছি আমি সবটাই ডিজিটাল মাধ্যমে রূপান্তরিত করেছিলাম আমার মানে হল তারাও অবশ্যই কাজ করেছিলেন কিন্তু আপনি দেখতে পারেন আমাদের পর্যবেক্ষণ কোথায় হচ্ছিল আমরা আমাদের কিছু সাধারন পর্যবেক্ষণের দলবদ্ধকরন করেছিলাম এবং এমনটা করার ব্যাপারে আপনি অনেক বিস্তৃত হতে পারেন যেমনটা আপনি দেখছেন পরবর্তীতে আমরা অনেক উপভোক্তাদের বর্গীকরণ করেছিলাম যেমনটা এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেক উপভোক্তা দের বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে আমরা একটা নির্দিষ্ট কোম্পানির পণ্য একটি অ্যাপ এর উপর কাজ করছিলাম এবং এটি জানার চেষ্টা করছিলাম যে উপভোক্তা এই অ্যাপ এর প্রয়োগ কোথায় করে থাকেন গ্রাহকের কাছ থেকে যে সমস্ত তথ্য প্রাপ্ত হল তা আমরা ডিজিটাল মাধ্যমে পরিবর্তিত করে দিয়েছি এবং এর ভিত্তিতে এটিকে মান চিত্রিত করে দিয়েছি আপনি এই ধরনের বিস্তৃত অভ্যাস করতে পারেন কিন্তু আমি এখনও আগ্রহ দেখাব যে আপনি আপনার সফরের বুনিয়াদি নকশা বানান যেমনটা আমরা মিসেস অবনী এর উদাহরনে দেখেছি আমি আপনাকে আরো একটা উদাহরন দিতে চাই আমার এক ছাত্র এক ব্যক্তিত্বের যিনি একটি বাচ্চাকে সঙ্গে নিয়ে শহরে বাথরুম বা টয়লেট খুঁজছিলেন ব্যাপারে খোঁজ নিলেন তিনি একজন মধ্যবয়সী মহিলা যার 5 বছরের বাচ্চা আছে ওনার ভৌগলিক অবস্থান ও অন্যান্য তথ্য দেওয়া হয়েছে আপনি এটা বিস্তৃতভাবে বা সামান্য ভাবে করতে পারেন যেমনটা এখানে দেখতে পাচ্ছেন ছাত্রটি 6 টি পর্যায় বিস্তারিতভাবে জানিয়েছে যে গ্রাহক কোন অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছেন যেমনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনি পুনরায় লোকেদের অনুভূতিকে ভালো করে দেখতে পারেন আপনি শব্দ পড়তে পারেন ভিডিওটিকে এখানে থামিয়ে এর বিস্তারিত তথ্য কে দেখতে পারেন এইসব ওই যাত্রা দরুন ঘটেছে যা মা তার বাচ্চার সাথে করেছে এখানে খোলাখুলি সম্ভবত আমরা সব কিছু দেখতে পাচ্ছি যা গ্রাহক যাত্রা দরুন করছে এর পরবর্তীতে আমরা তার ভাবাত্মক অবস্থা কে বুঝতে পারি এটি কাস্টমার জার্নি ম্যাপিং এর আরো একটি উদাহরণ যার বর্ণনা আমার ছাত্র বিস্তারিত ভাবে করেছে কাস্টমার জার্নি ম্যাপিং বানানোর জন্য আপনি কিছু সাধারণ ধাপ অনুসরণ করতে পারেন প্রথম এবং প্রধানতম হল গ্রাহকের বয়স খুব বড় বয়সের বর্গের ক্ষেত্রে আপনার প্রয়াস বাস্তবে এটা জানার ব্যাপারে কেন্দ্রীভূত হতে পারবে না যে আপনার গ্রাহক আপনার বিশেষ গ্রাহক কোন অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছে নিশ্চিত বয়স থেকে জানার ক্ষেত্রে খুব সাহায্য পাওয়া যায় গ্রাহকের ভৌগোলিক অবস্থান জানতে পারলেও তা থেকে তাকে বোঝাও সহজ হয় কাস্টমার জার্নি ম্যাপ বানানোর ক্ষেত্রে এই দুটি জিনিস খুবই কার্যকরী এই ছটি ধাপ হলো বিস্তারিত কাস্টমার জার্নি ম্যাপ তৈরি করার প্রথম নজরে হয়তো এটা খুব জটিল মনে হবে এটা দেখতেও জটিল লাগবে কিন্তু এটা তা নয় এটা খুবই সহজ প্রথমত নিজস্ব অভিজ্ঞতা ব্যবহার করুন নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে বুঝুন যে গ্রাহকগণ কেমন অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছেন এবং আপনার দলের সদস্যদের বলুন যে ওনারা নিজেদের অন্তর দৃষ্টিতে প্রাপ্ত জ্ঞান নিয়ে আসুক এবং সেগুলিকে একসাথে সময় অনুসারে ক্রম বদ্ধ করুন যেমন তিমি প্রথমে এটা করেছেন তারপর এটা তারপর ওটা আপনি এইভাবে বিস্তারিত লিখে ফেলুন তো আমি এটাই বোঝাতে চেয়েছি ধাপসমূহ দ্বারা তা হল গ্রাহকের অভিজ্ঞতা তারা যেমন আপনি তাদের যেভাবে কল্পনা করেন এবং একটা পরামর্শ হলো প্রত্যেক ধাপের জন্য একটি স্টিকি নোটস ব্যবহার করুন যাতে আপনি অনেকগুলো ধাপ একসাথে মিলিয়ে না ফেলেন এবং যখন আপনি আপনার দলের সাথে আলোচনা করেন তখন তর্কের খাতিরে স্টিকি নোটস এদিক ওদিক করতে পারেন আপনার দল যদি এটা অনুভব করে তবে আপনার গ্রাহকও অনুভব করবে তাহলে তৃতীয় ধাপে আপনি সময় অনুসারে ক্রম বদ্ধ করুন এরপর এটি তারপর এটি আপনি প্রথমাবস্থায় এটা করবেন তারপর আপনি কার্যক্ষেত্রে যান এবং বাস্তবিক গ্রাহকদের সাক্ষাৎকার নেন সুতরাং এটা হল চতুর্থ ধাপ যেমন আমি মিসেস অবনীর কাছে পৌঁছেছিলাম আপনিও যতটা সম্ভব বেশি লোকের সাক্ষাৎকার নেবেন এবং এটা লক্ষ্য রেখে যে তারা আমাদের বয়স এবং ভৌগলিক বর্গের অনুসারে ঠিক আছে কিনা আপনি আপনার চাহিদা অনুসারে ব্যক্তির কাছে পৌঁছাবেন এবার আপনি নিজের কাস্টমার জার্নি ম্যাপিংয়ে ফেরত আসুন এবং দেখুন যে আপনি কিছু নতুন খুঁজে পেলেন কিনা কোন নতুন তথ্য প্রাপ্ত করেছেন কিনা যা দেখে আপনার মনে হবে বাহ এই ব্যাপারে তো আমি ভাবি নি আমিতো গ্রাহকের একটা ব্যক্তিত্ব কল্পনা করেছিলাম আমি ভেবেছিলাম উনি এমন টা হবেন কিন্তু বাস্তবে তিনি এইরকম তো আপনি সত্যিই কিছু সংশোধন করতে পারবেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ আপনি এটা দেখুন কখন তারা মানসিকভাবে ভাবাবেগ পূর্ণ থাকে তার মানে তারা ভীষণ আনন্দিত মানসিকভাবে অবদমিত মানে তারা ভীষণ দুঃখী আপনি সাধারণভাবে হাস্যরত অথবা দুঃখী চেহারা থেকে শুরুতে চিহ্নিত করতে পারেন ব্যস নিজের স্টিকি নোটে ছবি বানিয়ে দিন এবং আপনি ঠিক থাকবেন আপনার সামনে একটা সম্পূর্ণ কাস্টমার জার্নি ম্যাপিং থাকবে